সুতরাং আমরা আনুপাতিক যুক্তিতে যুক্তি দেখছি এবং আজ আমরা সাম্প্রতিক পদ্ধতিটি দেখতে চাই যা রেজোলিউশন পদ্ধতি হিসাবে পরিচিত এটা অ্যালান রবিনসন দিয়েছিলেন উনিশ পয়ষট্টি সালে সুতরাং এটি একটি মোটামুটি সাম্প্রতিক পদ্ধতি যদি আপনি এটির সাথে তুলনা করেন উদাহরণস্বরূপ ফ্রি গেজ অ্যাজিওমেটিক সিস্টেম যা 2 বছরেরও বেশি পুরানো। এটি সাম্প্রতিক এবং এটি এই সত্য দ্বারা অনুপ্রাণিত যে আপনি প্রমাণ তৈরি করতে একটি কম্পিউটার প্রোগ্রাম লিখতে চান যার অর্থ আপনাকে স্বয়ংক্রিয়ভাবে প্রমাণগুলি খুঁজে বের করতে হবে এখন আপনি যদি প্রমাণ খোঁজার জন্য উচ্চ স্তরের অ্যালগরিদম দেখেন তবে এটি মূলত বলে যে অনুমান করার কিছু নিয়ম বাছাই করে কিছু প্রযোজ্য ডেটা বাছাই করুন এবং কিছু নতুন ডেটা এটিকে সিস্টেমে যুক্ত করুন সুতরাং এটি মূলত একটি অনুসন্ধান অ্যালগরিদম যা বাক্যগুলির এই পর্যায়ে অনুসন্ধান করছে যা তৈরি করা যেতে পারে এবং আপনি আগ্রহী এমন বাক্যগুলি তৈরি করার চেষ্টা করছেন সুতরাং এই রেজোলিউশন পদ্ধতিকে অনুপ্রাণিত করার জন্য আসুন আমরা সেই সমস্যাটিতে ফিরে যাই যা আমরা উদাহরণ দিয়ে শুরু করেছি যা আমরা দেখেছি যে P এবং R বা এরকম কিছু R উত্তর দেয় Q P এবং S বোঝায় T এবং একই চিহ্ন ব্যবহার না করে কিন্তু যাইহোক এটি একই সমস্যা এবং এর থেকে আমাদের T দেখাতে হবে এখন আপনি যদি ফিরে যান তাহলে প্রমাণের জন্য আমরা এটি করেছি এবং এটি দেখানো হবে সুতরাং এটি হল 1 2 3 4 তাহলে আমরা এটিকে উদাহরন স্বরূপ P এই জিনিস থেকে বের করি এবং 1 নামক একটি নিয়ম ছিল যাকে সরলীকরণ বলে সুতরাং আমরা অনুমানের জন্য 1 নিয়ম ব্যবহার করি যার নাম সরলীকরণ এবং তারপরে আমরা একই নিয়মে R এবং R এবং Q থেকে একটি উদ্ভূত Q দিয়ে পেয়েছি সুতরাং 6 2 অন্তর্নিহিততার দ্বিতীয় নিয়মটি সেখানে ব্যবহার করে এবং তারপর R থেকে আর R বা S না থেকে আমরা S নিয়েছি সুতরাং এটি থেকে 6 এবং 4 এবং নিয়মকে ডিফারেনশিয়াল সিলোজিজম বলে সুতরাং আমি সেখানে শুধু ds ব্যবহার করেছি তারপর এটি থেকে আমরা 5 এবং 8 থেকে P এবং S পাই এবং তারপর অবশেষে আমরা 9 3 থেকে T পাই এবং তাই এই প্রমাণের জন্য আমাদের অনুমান সরলীকরণের 3টি নিয়ম ব্যবহার করতে হবে 4 ডিফারেনশিয়াল সিলোজিজমের নিয়ম এবং যোগ এবং তারপর অবশ্যই আমাদের বেছে নিতে হবে কোনটি বাছাই করা হবে এবং কোনটি প্রয়োগ করতে হবে সুতরাং এবং তাই এটি সুন্দর এবং সহজ দেখায় যখন আপনি এই 4টি বাক্য এবং আপনি যে উপসংহারটি আঁকতে চান তা দেখেন কিন্তু বাস্তবে একটি যুক্তি সিস্টেমে উপলব্ধ তথ্যের সেটটি শত শত হতে পারে 1000 এর শতক তথ্য এবং আপনি জিজ্ঞাসা করতে চাইতে পারেন যে নির্দিষ্ট সূত্রটি সত্য কি না সুতরাং এটি এমন নয় যে শুধুমাত্র প্রাসঙ্গিক জিনিসগুলিই আপনাকে দেওয়া হয় সেখানে অনেক অপ্রাসঙ্গিক অন্যান্য সূত্র থাকতে পারে এবং প্রযোজ্য হতে পারে এমন 100 টি নিয়ম থাকতে পারে সুতরাং যদি আপনি শক্তি নিরাপত্তা অনুসন্ধান উদাহরণের দিকে তাকান যেমন আমরা পরিকল্পনায় দেখছি এটি একটি বিশাল লঞ্চিং ফ্যাক্টর তৈরি করে এবং আমরা যে সম্ভাব্য জিনিসগুলি করতে পারি তার সংখ্যা মূলত খুব বড় আমরা এখানে কোন স্বতঃসিদ্ধ ব্যবহার করিনি তাই আমরা চেষ্টা করি যে সিস্টেমে স্বতঃসিদ্ধের প্রয়োজন নেই এটি মূলত তারা শুধুমাত্র অনুমানের যথেষ্ট নিয়ম যোগ করে যা কাজ করবে কিন্তু এই পদ্ধতির জন্য একটি অনুপ্রেরণাকারী হিসাবে কিছু অন্য উদাহরণ বলুন আমরা একটি সহজ সূত্র S দিয়েছি এবং আপনাকে P বের করতে বলা হয়েছে বা T আমরা বের করতে বলেছি না সুতরাং আপনি সত্য মান দেখার শব্দার্থিক প্রক্রিয়া হিসাবে ধরুন সূত্র আহরণের কৌশলগত প্রক্রিয়ায় এর মধ্যে পার্থক্য করতে হবে এবং এই সূত্রটি বলা সত্য যদি আপনি P এর দিকে তাকান বা না করেন তবে আপনি স্পষ্টতই বলতে পারেন এটি সত্য এবং এটি বেশ তুচ্ছ কিন্তু প্রশ্ন হল আপনি কি সিস্টেমে এটি অর্জন করতে পারেন তাই শুধু বলুন যে এটি সরাসরি লিখতে হবে না P লিখতে P ইঙ্গিত করে যদি না হয় সুতরাং প্রকৃতপক্ষে যদি আপনাকে শুধুমাত্র S দেওয়া হয় এবং আপনি অনুমান সরলীকরণ এবং ডিফারেনশিয়াল সিলোজিজমের সমস্ত ধরণের নিয়ম দিয়ে থাকেন তবে আপনি অর্জন করতে পারবেন না তাদের মধ্যে এমন অনেকগুলি রয়েছে যা আপনাকে সাহায্য করবে না এই সমীকরণ থেকে রবিনসনের পদ্ধতি থেকে আপনি কখনই এটি অর্জন করতে পারবেন না রেজোলিউশন পদ্ধতি একটি সম্পূর্ণ পদ্ধতি যদি আপনি শুধুমাত্র 1 টি অনুমানের নিয়ম ব্যবহার করেন এবং এটির জন্য কোন অতিরিক্ত স্বতঃসিদ্ধ সিস্টেমের প্রয়োজন হয় না তাই এটি প্রোগ্রামিং এর কাজটিকে খুব আকর্ষণীয় করে তোলে এটি সহজ থেকে সহজ আপনি এই নিয়মটি গ্রহণ করেন যে এখানে কোন ডেটা প্রয়োগ করতে হবে তা সিদ্ধান্ত নিতে হবে যা সত্য এখনও একটি সরাসরি এগিয়ে সমস্যা নয় তাহলে রেজোলিউশনের নিয়ম কাকে বলে সুতরাং সাধারণ ফর্মটি দেখব আরও একটি সাধারণ ফর্ম রয়েছে যা আমরা পরে তা দেখতে পারি বা নাও করতে পারি যদি আপনাকে P বা Q দেওয়া হয় এবং যদি আপনাকে P বা S না দেওয়া হয় আমরা Q বা S বের করতে পারি এটি হল রেজোলিউশনের নিয়মটি সহজ আকারে এটি P এবং Q বা R হতে পারে তাতেও কিছু যায় আসে না এটি শুধুমাত্র 2টি জিনিস হতে হবে না তবে সহজতম আকারে এটির এখানে মাত্র 2টি প্রস্তাব রয়েছে এখানে 2টি প্রস্তাবনা। সুতরাং রেজোলিউশন পদ্ধতির ভাষায় আমরা এই উপাদানগুলির প্রতিটিকে আক্ষরিক বলি এবং রেজোলিউশন প্রভাব রেজোলিউশন পদ্ধতি সূত্রগুলি কাজ করে যা ক্লজ ফর্ম হিসাবে পরিচিত এবং আমরা প্রোপোজিশন লজিক ক্লজ ফর্মটি কনজেক্টিভ নরমাল ফর্মের মতোই উদ্বিগ্ন সুতরাং আমাদের প্রথমে আপনার সূত্রগুলিকে ক্লজ ফর্মে বা কনজেক্টিভ নরমাল ফর্মে তৈরি করতে হবে যার মানে হল আপনি P ইঙ্গিত Q এর মতো জিনিসগুলি ব্যবহার করতে পারবেন না এবং তাই যদি আপনার একটি পরিস্থিতি থাকে যেমন P বোঝায় Q আপনার এটিকে P বা Q নয় মূলত রূপান্তর করা উচিত সুতরাং আমি এটা মেনে নেব যে আপনি যে কোনো প্রদত্ত সূত্রকে ক্লজ ফর্ম ক্লজ ফর্মে রূপান্তর করতে পারেন বা C nf মূলত C 1 এবং C 2 এবং C k ধরনের একটি সূত্র যেখানে CI ফর্ম d 1 বা d 2 বা d r আসুন আমরা বলি এবং প্রতিটি d I হয় একটি প্রস্তাব বা প্রস্তাবের অস্বীকার সুতরাং এটি একটি খুব সাধারণ কাঠামো যা বাইরের সর্বাধিক স্তরে এটি ধারাগুলির সংমিশ্রণ সুতরাং C 1 এবং C 2 এবং C k প্রতিটি ধারাটি d 1 d 2 বা d R প্রতিটি আক্ষরিক হয় একটি প্রস্তাবনা বা এটি নেতিবাচক অস্বীকৃতি চিহ্ন হল কিছু অর্থ হল সবচেয়ে ভিতরের প্যাকেজে ঘটে যদি আপনি কল্পনা করেন যে সমস্ত জায়গায় বন্ধনী রয়েছে সুতরাং উদাহরণস্বরূপ আপনি এই সমস্যাটিকে ধারা আকারে রূপান্তর করে শুরু করতে পারেন এই বলে যে P হল Q দফা দুঃখিত R হল ধারা তারপর R বা Q নয় একটি ধারা তারপর P নয় S বা T একটি ধারা যা এর সাথে মিলে যায় যে এটি R বা S নয় তাই আমি এখানে এই ৪টি বাক্যকে ক্লজ আকারে রূপান্তর করেছি সুতরাং প্রতিটি একটি ধারা আছে এবং আমি এটিকে একটি P এবং R হিসাবে ভাবতে পারি এবং এই জিনিসটি এবং এই জিনিসটির একটি বড় সূত্র রয়েছে এখন সবার আগে আমাদের নিজেদেরকে প্রশ্ন করতে হবে যে এই নিয়মটি কি সঠিক নিয়ম নাকি অনুমানের বৈধ নিয়ম এবং এর বৈধতা এই সমতুল্য P বা Q এর বৈধতার উপর ভিত্তি করে অথবা তাই আমি এই লেখা চালিয়ে যেতে পারি এই ধারাবাহিকতা হওয়া উচিত আমরা যা করছি তা নিয়ে তর্ক করার জন্য আমাদের এই বৃহত্তর সমতা প্রয়োজন কিন্তু বাস্তবে শুধুমাত্র মনে হয় আমাদের এটি দরকার এবং এর অর্থ হল P বা Q এবং P বা S এর অর্থ Q বা S নয় সুতরাং নিয়মটি সঠিক হওয়ার জন্য তাই এই অন্তর্নিহিততাটি একটি সম্পূর্ণ যুক্তি এটি একটি অনুমান করার নিয়ম যা আপনি যদি এটি দেখেন এবং যদি আপনি এটি দেখতে পান তারপরে আপনি এটি তৈরি করতে পারেন এবং মনে রাখবেন যে নিয়মের বিপরীতে যে আমরা আগে কথা বলেছি এগুলি এই অর্থে প্যাটার্ন নয় যে আপনি এখানে কোনও নির্বিচারে সূত্র প্লাগ করতে পারবেন না এই ধারা এটি হল ধারা এবং এই ধারাটি যার অর্থ প্রস্তাবের ধারাবাহিকতা বা প্রস্তাব বা অস্বীকৃতি এটি একটি নির্বিচারী সূত্র নয় তবে এটি এমন 2টি ধারা নেয় সুতরাং আপনি যদি এই নিয়মটি বর্ণনা করতে চান যদি আপনি 1টি ধারা C 1 অন্য একটি ধারা C 2 পান এবং তাদের একটিতে আক্ষরিক থাকে এবং তাদের একটিতে সেই আক্ষরিকটির অস্বীকার থাকে আমরা এখানে সমস্ত লিটারেল যোগ করার জন্য একটি ধারা তৈরি করতে পারি এবং কিছু বলে একে অপরকে কী বাতিল করছে তা সরিয়ে ফেলতে পারি সুতরাং আমরা C 1 এবং C 2 লেখার পরিবর্তে ক্লজ ফর্ম সম্পর্কেও কথা বলি আমরা প্রায়শই এটিকে C 1 কমা C 2 কমা C k হিসাবে লিখি সুতরাং আমরা মনে করি যে এটি একটি সেট একইভাবে এই 1 d 1 কমা d 2 d R যেখানে কমা যথাযথভাবে ব্যাখ্যা করা হয়েছে এবং এই বাইরের স্তরে এবং এই বাইরের স্তরে এবং বা অভ্যন্তরীণ স্তরে দুঃখিত এবং দ্বারা যুক্ত হয়েছে সুতরাং এই অন্তর্নিহিত অনুমানের নিয়মটি সত্য হতে হবে তবে আমরা এটিতে বিশ্বাসী হতে যাচ্ছি কারণ আপনি এই মুহুর্তে দেখতে পাবেন যে কেন এমন হয় সুতরাং এটাকে দ্রাবক বলা হয় আমি সবসময় পেতে থাকি যখনই আপনি ধারার সেটে সেই দ্রবণকে যুক্ত করেন তখনই আমাদের এই রেজলেন্টকে কল করতে দিন তারপর 2 সেট ক্লজ সমান অন্য কথায় আমরা যা বলছি তা হল আমরা সেটে ক্লজ যোগ করতে পারি সুতরাং রেজোলিউশন পদ্ধতিটি নিম্নরূপ কাজ করে যা প্রাথমিক ধারাগুলির একটি সেট দিয়ে শুরু করা যাক আসুন আমরা সেগুলিকে C 1 C 2 C 3 C k বলি এবং তারপরে আপনি প্রতিস্থাপন করুন বা আপনি এটিতে আরও 1টি ধারা যুক্ত করুন যা প্রথম সমাধানকারী যার অর্থ আপনি বলছেন যে এই ধারাটির সেট আমি এখানে একটি কমা ব্যবহার করছি এবং আপনি এই কমাটির সমতুল্য এবং এখানে বিভ্রান্ত করবেন না বা আপনি লিখতে পারেন এবং এটি নিরাপদ হওয়ার জন্য আমি এখানে আরও 1টি ধারা যোগ করেছি তারপর আমি আরও একটি যোগ করতে পারি সুতরাং আমি যা বলছি তা হল আমি আমার ধারাগুলির সেটে এই সমাধানকারীগুলিকে যুক্ত করতে থাকি এবং আমি যা পাই তা হল ধারার সমতুল্য সেট এই সেটটি যৌক্তিকভাবে এর সমতুল্য সুতরাং আপনাকে অবশ্যই প্রমাণ করতে হবে যে এটি সত্যই এমন ঘটনা যা আপনি একবার প্রমাণ করলে এটি প্রমাণ করা সহজ কারণ ডান হাত থেকে বাম দিকে এটা তুচ্ছ বাম হাতের দিক থেকে ডান দিকের এই উপর ভিত্তি করে আপনি এই অতিরিক্ত ধারা Q বা S যোগ করছেন এবং তারপরে আপনি মূলত দেখাতে পারেন যে এটি হল টপোলজি এবং আমি এটি করতে থাকি যতক্ষণ না আমি একটি ক্লজ পাই যা মনে হয় যতক্ষণ না আমি ফর্মুলা না পাই যা এইরকম দেখায় এটিকে খালি ধারা বলা হয় যতক্ষণ না আমি একটি খালি ধারা তৈরি করি তাই আমি কি করছি আমি C 1 C 2 C k পর্যন্ত ধারাগুলির সেট দিয়ে শুরু করছি এবং আমি একটি প্রথম সমাধানকারী R 1 এর সাথে যোগ করেছি তারপর এটিতে R 2 তারপর R 3 R 4 এবং R l পর্যন্ত যোগ করেছি এবং কিছু সময়ে আমি খালি ধারা তৈরি করতে সক্ষম হয়েছিলাম এবং আমি এই সেটে খালি ধারা যোগ করেছিলাম এবং এটি আসলে অ্যালগরিদম শেষ হয় তাই অ্যালগরিদম কি অ্যালগরিদম বলে যে কোন 2টি ধারা নিন যা সমাধান করা যেতে পারে যার অর্থ তাদের মধ্যে একটি আক্ষরিক আছে এবং অন্য একটি যে আক্ষরিক সমাধান একটি অস্বীকার আছে তারা একটি নতুন ধারা তৈরি এবং এই সেট যোগ করা হয়েছে এবং তারপর যেকোন 2টি ধারা বাছাই করুন রেজোলিউশন রুল প্রয়োগ করুন রেজোলিউশন নিয়মটি প্রয়োগ করুন ক্লজ যোগ করুন যতক্ষণ না আপনি খালি ধারা তৈরি করেন আপনি কিভাবে খালি ধারা পেতে পারি আপনি যদি এই P এর মত clause দেখতে পান তাহলে P এর মত clause দেখতে পাবেন আপনি P দেখতে পারবেন বা কিছুই না P দেখতে পারবেন বা কিছুই না সুতরাং যখন আপনি এই একই নিয়মটি এখানে প্রয়োগ করেন সেখানে কোন Q নেই এবং S নেই সুতরাং আপনি এই খালি ধারাটি রেখে গেছেন আমরা কখনও বাক্স দিয়ে লিখি কখনও কখনও আমরা এটি দিয়ে লিখি মূলত এটি একটি খালি ধারা খালি ধারাটি মিথ্যা বা এটি সর্বদা মিথ্যা সুতরাং আমি প্রমাণের জাতীয় কর্তনের শৈলীতে প্রমাণের জাতীয় কর্তন থেকে কিছুটা এগিয়েছি আমরা বলেছিলাম যে আমরা নতুন সূত্র যোগ করতে থাকি এবং আমরা শেষ করি যখন আমরা এখানে যে সূত্রটি আগ্রহী তা খুঁজে পেয়ে আমি ইতিমধ্যেই এগিয়ে গেলাম এবং বলেছেন যে রেজোলিউশন পদ্ধতিটি নতুন সূত্র যোগ করতে থাকে এবং এটি বন্ধ হয়ে যায় যখন আপনি খালি ধারা তৈরি করেন যখন আপনি এইরকম 2টি ধারা খুঁজে পান এবং তাই এই বাক্সটি একটি খালি ধারা বোঝাতেও ব্যবহৃত হয় এই নীচের অংশটিও একটি খালি ধারা বোঝাতে ব্যবহার করা যেতে পারে মূলত একটি খালি ধারা এমন কিছুকে বোঝায় যা রেজোলিউশন পদ্ধতিতে একটি খালি ধারার সাথে শেষ হয়ে যায় আর আমরা এক মুহূর্ত দেখব কেন বা মূহুর্তে জানাব বিজ্ঞ কিন্তু এর অর্থ কী আপনি আপনার ধারাগুলির সেটে খালি ধারা যুক্ত করেছেন তার অর্থ কী আমাদের ফিরে যেতে হবে এবং দেখতে হবে যে আমরা এখানে কী বলছি আমরা বলছি যে এই ধারার সেটটি যৌক্তিকভাবে এই ধারাগুলির সেটের সমতুল্য এখন এই ধারাটির সত্য মূল্য কত এটি মিথ্যা কারণ এটি কিছু এবং মিথ্যা সুতরাং এই পুরো সূত্রটি মিথ্যা হিসাবে মূল্যায়ন করা হয় যার মানে এটি মিথ্যা আমি উদাহরণের জন্য শেষ বলতে রেজোলিউশন পদ্ধতি ব্যবহার করতে পারতাম এই উদাহরণে আমরা T জেনারেট করার সময় টার্মিনেট করছি কিন্তু আমরা তা করছি না যে আমরা বলছি যে আপনি যখন খালি ক্লজে জেনারেট করেন তখন টার্মিনেট করুন যার মানে আমরা দেখানোর চেষ্টা করছি যে এই সূত্রগুলি অসন্তুষ্ট এই কারণেই এই পদ্ধতিটিকে খ্যাতি পদ্ধতি বলা হয় এটি একটি সূত্র অসন্তুষ্ট দেখানোর জন্য ব্যবহৃত হয় একটি সূত্র যখন আমি বলি এটি একটি বড় সূত্র ঠিক এটির ভিতরে অনেকগুলি ধারা রয়েছে এবং এটি দেখায় যে সূত্রটি অসন্তুষ্ট আর রেজোলিউশন পদ্ধতিটি এই পদ্ধতিতে বাস্তবায়িত হওয়ার কারণ হল কারণ এটি দেখানো হয়েছে যে পদ্ধতিটি সম্পূর্ণ আপনি যদি নাল ক্লজ বের করতে চান তাহলে এটি অগত্যা সম্পূর্ণ হবে না যদি আপনি কোন নির্বিচারী ধারা পেতে চান যা সিস্টেমের দ্বারা একটি লেজ হতে পারে সুতরাং মনে রাখবেন সম্পূর্ণতা মানে যা কিছু প্রাপ্ত করা যেতে পারে মূলত রেজোলিউশন পদ্ধতিটি একটি সূত্র অসন্তুষ্ট দেখানোর জন্য সম্পূর্ণ আপনি যদি একটি অসন্তুষ্ট সূত্র দিয়ে দেন তবে এটি একটি ডেরিভেশন থাকবে যা অসন্তুষ্ট সূত্রের সেট থেকে নাল ক্লজটি বের করবে এটি কি আমাদের সাহায্য করবে আমরা অসন্তোষজনক সূত্রে আগ্রহী নই বা আমরা অসন্তুষ্ট সূত্রে আগ্রহী হতে পারি সুতরাং আসুন একটি প্রশ্ন যা আমি আপনাকে আগে গত ক্লাসে জিজ্ঞাসা করেছি আমাদের 3 ধরণের সূত্র রয়েছে একটি হল বৈধ সূত্র যা সব মূল্যায়নে সর্বদা সত্য সেখানে সন্তোষজনক সূত্র রয়েছে যা কিছু মূল্যায়নের অধীনে সত্য সুতরাং উদাহরণ স্বরূপ P বোঝায় যে কিছু নির্দিষ্ট মূল্যায়নের অধীনে Q সত্য তাহলে সেখানে অসন্তুষ্ট সূত্র রয়েছে যা যে কোনো মূল্যায়নের জন্য সত্য যা সমস্ত মূল্যায়নের জন্য মিথ্যা এবং মূলত আমরা যা বলছি তা হল যে যদি আমাদের কাছে অসন্তুষ্ট সূত্র থাকে তবে আপনি এই রেজোলিউশন পদ্ধতির সিনট্যাকটিক পদ্ধতি ব্যবহার করে এটি পরীক্ষা করতে পারেন যার অর্থ রেজোলিউশন পদ্ধতি প্রয়োগ করা চালিয়ে যান এবং আপনি নাল ক্লজ বের করতে সক্ষম হবেন এবং তাই সবার আগে আপনাকে বোঝাতে হবে যে নাল ক্লজ তৈরি করা আসলেই অসন্তুষ্ট দেখাচ্ছে এই সমতুল্যতার কারণে এই পুরো সূত্রটি 1 এর আগে এর সমতুল্য যা এটির সমতুল্য হবে যার মানে মূল সেটটি যেটি দিয়ে শুরু হয়েছিল তা অসন্তুষ্ট দেখানো হয়েছে এবং মনে রাখবেন যে সবকিছুই ক্লজ আকারে প্রকাশ করতে হবে সুতরাং যদি আমি সেই সমস্যাটি সমাধান করতে পারি যদি আপনি উপরের 5টি লাইনটি দেখেন তবে সেখানে আমার কাছে 4টি প্রাঙ্গন দেওয়া আছে এবং 1টি বিভ্রান্তি টানা হবে আমি কি সেখান থেকে একটি অতৃপ্তিযোগ্য সূত্র তৈরি করতে পারি সুতরাং প্রক্রিয়া সোজা এগিয়ে সুতরাং আমাদের এখানে ধারা ফর্ম তাকান তাই আমার কাছে C 1 C 2 C 3 C 4 C 5 আছে আমি কি করার চেষ্টা করছি আমি যদি আমার যৌক্তিক স্বরলিপিটি দেখি আমি এই P 1 P 2 P 3 করার চেষ্টা করছি সুতরাং আমি এই 5টি ধারা দিয়ে বলছি যে সমস্ত 4টি বিবৃতি 5টি ধারার সমতুল্য কারণ এটি শেষ বিবৃতি এটি 2টি ধারায় বিভক্ত কারণ clause ফর্মটি বলে যে clauseটির ভিতরে শুধুমাত্র এই সংযোগের দিকটি রয়েছে সুতরাং P পৃথক ধারা হয়ে যায় R পৃথক ধারা হয়ে যায় এটি R বা Q হয়ে যায় এটি P বা S বা T হয় না এবং এটি যাইহোক R বা S নয় তাই আমি সত্যিই যা করার চেষ্টা করছি তা হল যে আমি T বের করতে পারি এই ধারা থেকে আপনি যদি ডিডাকশনে ফিরে যান তবে আপনি জানেন যে আপনি যদি এটি করতে পারেন তবে আপনি দুঃখিত C 1 এবং C 2 পেতে সক্ষম হবেন সুতরাং মনে রাখবেন যে এটি একটি ডিডাকশন বলেছিল যে আপনি নিতে পারেন আসলে আপনি এটি 1 দ্বারা 1 করতে পারেন তবে অবশেষে আমরা এই সূত্রে আসব এবং আমি এটিকে একটি ছোট অনুশীলন হিসাবে ছেড়ে দেব কারণ আমাদেরকে P এবং Q এর মাঝখানে কোথাও দেখানো হয়েছে এবং পুরো জিনিসটি R বোঝায় তাহলে P বোঝায় Q বোঝায় R সুতরাং 2টি সূত্র সহজ সুতরাং অবশেষে আমরা এখানে সব উত্তর একসাথে আসতে পারি সুতরাং এই প্রাঙ্গনে সেট বোঝায় উপসংহার আমরা সত্য হতে দেখানোর চেষ্টা করা হয় কি তাই কি দেখানোর চেষ্টা করছেন আপনি দেখানোর চেষ্টা করছেন যে এই সূত্রটি এই বৃহত্তর সূত্রটি একটি টপোলজি যা আমার কাছে রয়েছে এমন একটি পদ্ধতি যা দেখাতে পারে যে একটি প্রদত্ত সূত্র অসন্তুষ্ট আমি কি এই ফাঁকটি সংক্ষিপ্ত করতে পারি তাই না তাই এই কারণেই আমি এই প্রশ্নটি জিজ্ঞাসা করছি 3 ধরণের বিবৃতি বৈধ বিবৃতি সন্তোষজনক বিবৃতি এবং অসন্তুষ্ট বিবৃতি যদি আমি একটি সূত্রের একটি অস্বীকার গ্রহণ করি তাহলে এটি কোথায় হবে কিভাবে তারা একে অপরের সাথে সম্পর্কিত হবে যদি আমি একটি সন্তোষজনক সূত্রের অস্বীকার গ্রহণ করি উদাহরণস্বরূপ যদি আমি বৈধ সূত্রের অস্বীকার গ্রহণ করি বা অসন্তুষ্ট সূত্রের একটি অস্বীকার গ্রহণ করি সুতরাং একটি সুস্পষ্ট সম্পর্ক রয়েছে এবং আপনাকে বৈধ সূত্র এবং অসন্তুষ্ট সূত্রগুলির মধ্যে এটি সম্পর্কে কিছুটা ভাবতে হবে একটি বৈধ সূত্র সমস্ত মূল্যায়নের অধীনে সত্য যার অর্থ সত্য টেবিলের প্রতিটি সারি এটা সত্যের সাথে শেষ হবে যদি আপনি সেই সূত্রের অস্বীকার গ্রহণ করেন তবে প্রতিটি নিম্ন প্রান্ত মিথ্যা হয়ে যাবে সুতরাং আমি দেখানোর চেষ্টা করছি যে এটি সত্য যার মানে আপনি দেখান যে এই C 1 এবং C 2 এবং C 3 এবং C 4 এবং C 5 এর অস্বীকৃতি বোঝায় T অসন্তুষ্ট এটি দেখানোর চেষ্টা করার পরিবর্তে যে এটিই টপোলজি যার অর্থ আপনি একটি শব্দ এবং সম্পূর্ণ সিস্টেমকে উদ্ভূত এবং ধরে নিতে পারেন এটি একটি টপোলজি দেখানোর চেষ্টা করার পরিবর্তে আমি বলতে পারি যে এটি নেগেটিভ এবং একটি অসন্তুষ্ট সূত্র রয়েছে সুতরাং আপনাকে অবশ্যই নিজের সুবিধার্থে নিতে হবে যে এটি একটি সঠিক পদক্ষেপ যে আমি যদি টপোলজি গ্রহণ করি এবং রূপান্তরিত করি তবে এটিকে নেতিবাচক বলে মনে হয় এটি অসন্তুষ্ট হয়ে যায় সুতরাং আমি এখন তৈরি করি যা আমি মনে করি একটি অসন্তুষ্ট সূত্র এবং অবশ্যই এটি একটি 2 টেবিল নির্মাণের পরিবর্তে অসন্তুষ্ট কিনা তা পরীক্ষা করার জন্য আমি রেজোলিউশন পদ্ধতি ব্যবহার করব কিনা তা পরীক্ষা করার জন্য এখন শুধুমাত্র গুরুতর পদক্ষেপ যদি আমি এটিকে ভিতরে না নিতে যাই তাই আমাকে এটিকে ধারা আকারে রূপান্তর করতে হবে মনে রাখবেন যে রেজোলিউশন পদ্ধতিটি শুধুমাত্র ক্লজ ফর্মের জন্য প্রযোজ্য যদি আমি এটিকে ভিতরে না নিয়ে থাকি তবে আমি C 1 C 5 বা T এর না পাব সুতরাং এই সমতুল্যটি মনে রাখবেন যা বলেছিল যে আলফা বোঝায় বিটা আলফা বা বিটা না হওয়ার সমতুল্য নয় সুতরাং এই পুরো জিনিস আমি আলফা হিসাবে গ্রহণ করছি সুতরাং আমি এই আলফা এবং বা এই টি নিচ্ছি না এবং তারপর যখন আমি এটিকে পুশ করব শেষ পর্যন্ত নয় তখন আমি এই C 1 এবং C 2 এবং C 3 কি পাব সুতরাং এটাই যৌক্তিকভাবে সমতুল্য সূত্র এখন আমার কাছে সেই সূত্র আছে যা আমি ক্লজ ফর্মে আগ্রহী হয়েছি সুতরাং এই প্রতিটি একটি ধারা আমরা ইতিমধ্যেই বলেছি যে সুতরাং তাদের প্রতিটি একটি ধারা সুতরাং আমরা এটি শেষ এটি শুধুমাত্র একটি আক্ষরিক থেকে না T এছাড়াও ধারা অপরিহার্যভাবে হবে এখন আমাদের কাছে রেজোলিউশন পদ্ধতি ব্যবহার করার একটি পদ্ধতি রয়েছে যা হল আপনি যে ধারাগুলির সেটটি গ্রহণ করেন যা আপনাকে দেওয়া হয় যা অপ্টিমাইজ করে আপনি উপসংহারটি গ্রহণ করুন এবং এটিকে T এর নয় এবং এটিকে একটি ধারা হিসাবে যুক্ত করুন এবং দাবিটি হল যে এই সেটটি অসন্তুষ্ট কিনা তা অসন্তুষ্ট আমরা চেষ্টা করতে পারি এবং দেখাতে পারি যে রেজোলিউশন পদ্ধতিটি মূলত ব্যবহার করে সুতরাং রেজোলিউশন প্রমাণগুলি সাধারণত নির্দেশিত গ্রাফ হিসাবে দেখানো হয় যা সরাসরি গ্রাফ পুনর্ব্যবহার করা হয় তাই রেজুলেশন তাদের বলা হয় সুতরাং আসুন এখানে রেজোলিউশন পদ্ধতিটি চেষ্টা করি এবং করি সুতরাং এখন শুধু ধারাগুলো আবার লিখুন এই হল P এই 1টি ধারা হল এই হল R এটা R নয় বা Q P নয় S বা T নয় R বা S নয় এই 5টি প্রদত্ত ধারা এবং এর অস্বীকার হল PI 6টি ধারা সুতরাং C 1 থেকে C 5 যখন লক্ষ্যের অস্বীকৃতি এবং উপসংহারের 6টি ধারাটি অস্বীকার করা হয় সুতরাং আমরা এগিয়ে যাওয়ার আগে আপনি দেখতে সক্ষম হবেন এটি একটি অত্যন্ত প্রমাণ দ্বন্দ্ব যা আমরা প্রদত্ত এই ধারাগুলির জন্য বলছি যে উপসংহারটি সত্য নয় এবং তারপর দেখান পুরো সেটটি অসন্তুষ্ট হয় যার মানে অবশ্যই এটি অতৃপ্ত এই শেষ ধারাটি সঠিক না হলে এটি অসন্তুষ্ট হওয়ার একমাত্র কারণ যার মানে C 1 C 2 C 3 C 4 C 5 আমাদের দেওয়া হয়েছে আপনি সেগুলিকে মিথ্যা বলে ধরে নিতে পারবেন না এই সূত্রটি মিথ্যা হওয়ার একমাত্র কারণ হল T এর অর্থ নেই তাই T এর অর্থ মিথ্যা নয় অতএব T এর অবশ্যই মিথ্যা হতে হবে না এর মানে T অবশ্যই সত্য হতে হবে এটি দ্বন্দ্ব দ্বারা প্রমাণিত সুতরাং একটি প্রমাণ খোঁজার একটি ছোট কাজ এবং প্রমাণটি কী তা হল একটি ডেরিভেশন যা একটি খালি ধারা বা একটি শূন্য ধারায় শেষ হয় সুতরাং আসুন দেখি আমরা যেকোনো 2টি ধারা নিতে পারি এবং সেগুলি সমাধান করতে পারি সুতরাং উদাহরণস্বরূপ এখানে খুব বেশি পছন্দ নেই তবে সাধারণভাবে একটি বড় সমস্যা আপনার পরে অনেক পছন্দ হবে তবে এই ক্ষেত্রে আমাদের কাছে খুব বেশি নেই সুতরাং আসুন আমরা এটি এবং এটি গ্রহণ করি এবং আপনি Q এর অস্বীকৃতি পান সুতরাং আপনাকে অবশ্যই দেখতে হবে যে আমি যা করছি তা এই ধারা থেকে রেজোলিউশন পদক্ষেপ প্রয়োগ করছি আমি এই ধারা থেকে R সরিয়ে দিচ্ছি আমি R কে সরিয়ে দিচ্ছি না সুতরাং এই ধারা থেকে আমি R মুছে দিচ্ছি এবং এই ধারা থেকে আমি R কে সরিয়ে দিচ্ছি না সুতরাং এই Q এর সাথে আমার যা অবশিষ্ট আছে তা হল সঠিক এই Q আমার পক্ষে খুব কার্যকর নয় আমি এটি এবং এটি নিতে পারি এবং আমি পারি এস পান সুতরাং মনে রাখবেন এটি একটি নির্দেশিত গ্রাফ যা আমি যেকোনো 2টি ধারা নিতে পারি সুতরাং এই শুধু একটি সেট সুতরাং আমি এখন এটি নিতে পারি এবং এটি আমি P বা T পাই না দেখুন আমি এটির সাথে এটি সমাধান করতে পারি বা আমি এটি দিয়ে এটি সমাধান করতে পারি কিন্তু শুধু তর্কের খাতিরে বলে রাখি আমরা এর সমাধান করব সুতরাং আপনি দেখতে পাচ্ছেন যে আসলে আমরা T প্রাপ্ত করেছি তবে অবশ্যই যেমনটি আমরা জানি জাতীয় ডিডাকশন পদ্ধতি থেকে যা করা সম্ভব কিন্তু আমাদের পদ্ধতি এখানেই থামে না আমাদের পদ্ধতি বলে যে আমাদের অবশ্যই নাল ক্লজ বের করতে হবে সুতরাং আপনি এটি থেকে দেখতে পারেন এবং এটি থেকে আমরা নাল ফর্মটি বের করতে পারি সুতরাং এই গ্রাফটি প্রমাণ করে যে প্রদত্ত ধারাগুলির সেটটি অসন্তুষ্ট এবং প্রমাণ সম্পূর্ণ হবে এই সমতুলতার কারণে আমরা দেখেছি যে আমরা নতুন জিনিস যোগ করতে থাকি এবং শেষ পর্যন্ত আমরা খালি clause যোগ করেছি এবং খালি clause এ মূলত মিথ্যা বোঝায় আপনি দেখতে পাচ্ছেন যে খালি clause টি বলছে T সত্য এবং একই সময়ে আপনি বলছেন যে T সত্য নয় এবং স্পষ্টতই এটি মিথ্যা বা দ্বন্দ্বের জন্য দাঁড়িয়েছে যদি আমরা একটি খালি ধারা বের করতে পারি তবে আমরা দেখিয়েছি যে এই ধারাগুলির সেটটি অসন্তুষ্ট যার মানে এই বড় সূত্রটি অসন্তুষ্ট এবং এটি শুধুমাত্র অসন্তুষ্ট হতে পারে যদি T মিথ্যা না হয় অন্য কিছুই মিথ্যা হতে পারে না কারণ বলে যে আমাদের দেওয়া প্রাঙ্গন যদি T মিথ্যা না হয় তবে T অবশ্যই সত্য হতে হবে সুতরাং আসুন আমরা দ্রুত এই নিয়মটি দেখি যা বলে এটি P বলে বা এটি আক্ষরিক পরিপ্রেক্ষিতে অন্তত P এবং P বোঝায় Q এবং আপনি এখন Q করতে পারেন আপনি দেখতে পারেন যে আমি যদি ধারা আকারে রূপান্তর করতে চাই আমার কাছে P আছে এবং P বা Q নয় এবং আমি Q তৈরি করছি কারণ আপনি জানেন যে এই 2টি মূলত সমান সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে এটি রেজোলিউশনের নিয়ম প্রয়োগের মাত্র 1টি উদাহরণ বা আপনি যদি দেখেন যে P বোঝায় Q এবং Q বোঝায় P নয় এবং আপনি দেখতে পাবেন এটি আবার P বা Q নয় এবং Q নয় এবং P নয় সুতরাং আবার এই ফর্মটিতে যখন আপনি P এর পরিবর্তে Q বোঝাচ্ছেন P বা Q নয় আপনি দেখতে পাচ্ছেন যে এটি একই রেজোলিউশনের নিয়ম প্রয়োগ করা হচ্ছে এখান থেকে একটি আক্ষরিক নিন Q অন্য 1 থেকে নেগেশান নিন এবং এটি বাতিল করুন এবং যা অবশিষ্ট থাকে সুতরাং এই সমস্ত নিয়ম আমরা দেখতে পাচ্ছি রেজোলিউশন নিয়মের বিশেষ ক্ষেত্রে যা আমরা এখানে উল্লেখ করেছি যদি রেজোলিউশন নিয়মটি এর চেয়ে বেশি সাধারণ হয় যেমন আপনি এই উদাহরণে দেখেছেন আমাদের শুধুমাত্র 2 লিটারেল হতে হবে না এটি 2 লিটারেলের বেশি হতে পারে সুতরাং আমরা P বা না S বা T ব্যবহার করি এবং এটিকে S দিয়ে বিবেচনা করি সুতরাং এখান থেকে S সরিয়ে দিয়ে যা অবশিষ্ট ছিল তা P বা T নয় তাই না সুতরাং তাই রেজোলিউশন পদ্ধতি হল একটি শব্দ এবং সম্পূর্ণ প্রমাণ পদ্ধতি যা আনুপাতিক যুক্তির ক্ষেত্রে 1965 সালে প্রবর্তিত হয়েছিল এবং যেহেতু অনেক উপপাদ্য প্রমাণের কাজ মূলত রেজোলিউশন পদ্ধতির উপর ভিত্তি করে এটি সবচেয়ে জনপ্রিয় উপায় উপপাদ্য প্রমাণ করা কিন্তু এ পর্যন্ত আমরা আনুপাতিক যুক্তি দেখেছি তাহলে সমানুপাতিক যুক্তির ভাষা কি আমাদের কাছে একগুচ্ছ প্রস্তাব রয়েছে এবং তারা যেকোনো কিছুর পক্ষে দাঁড়াতে পারে এবং আমরা জানি না শুধুমাত্র জিনিস যে এই সিস্টেমের বাছাই করা হয় আমাদের জন্য আউট সমাধান করা হয় connectives অর্থ যখন আপনি এই সংযোজক আছে বাক্য মানে কি যৌগিক বাক্য বলতে কী বোঝায় যখন সেগুলি সত্য হয় এবং তারপরে আমরা সক্রেটিসের যুক্তি দিয়ে শুরু করা উদাহরণে ফিরে গেলে মূলত সেই সত্যের মানটি প্রসারিত করতে পারি একজন মানুষে সব পুরুষই নশ্বর সক্রেটিস সক্রেটিস সেই মানুষটি যে আমাদের নাগালের বাইরে এই যুক্তি নিয়ে কথা বলা যুক্তির নাগালের বাইরে কারণ আমরা আসলেই এই বাক্যগুলির সাথে কিছু করতে পারি না কারণ এখানে আপনার যা প্রয়োজন তা হল আপনি যা বোঝাচ্ছেন তা বোঝার জন্য এবং তারপর একজন মানুষ হওয়া এবং নশ্বর হওয়ার মধ্যে সম্পর্ক এবং তারপরে একজন মানুষ হওয়া এবং নশ্বর হওয়ার মধ্যে একই সম্পর্ক বলতে এটি সক্রেটিসের ক্ষেত্রে প্রযোজ্য কারণ সক্রেটিস একজন মানুষ হতে পারে এখন অনুপাতের যুক্তিতে এটি সম্ভব নয় কারণ আপনি যদি বলেন এটি P এই Q তাহলে আমাদের কিছু করার নেই এখানে কোন যৌক্তিক সংযোজক প্রয়োগ করা হয়নি মূলত আমরা বলতে পারি উদাহরণস্বরূপ m মানে মানুষ এবং n অন্য কিছু R মানে নশ্বর এবং আপনি বলতে পারেন m বোঝায় R হল কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে সকলের চলাচল অপরিহার্য এটি পরিচালনা করার জন্য আমাদের প্রথম ক্রম যুক্তিতে যেতে হবে যা একটি আরও অভিব্যক্তিপূর্ণ ভাষা যা আমাদের বাক্যের ভিতরে দেখতে দেয় অনুপাত যুক্তিতে মনে রাখবেন একটি বাক্য হল পারমাণবিক এবং আপনি একটি বাক্য সম্পর্কে একমাত্র কথা বলতে পারেন যে আমাদের মনে এটি কিছুর জন্য দাঁড়িয়েছে এবং এটি সত্য বা মিথ্যা যাই হোক না কেন তবে প্রথম ক্রম যুক্তিতে একটি বাক্যকে তার পরিণতিতে ভেঙে দেওয়া যেতে পারে এবং আপনি বিভিন্ন গঠনের মধ্যে সম্পর্ক দেখতে পারেন একজন মানুষ হওয়া এবং একজন নশ্বর হওয়ার মধ্যে সম্পর্ক কী এবং তারপরে বলা যে এই সম্পর্কটি সক্রেটিসের সাথে কী বহন করে কারণ সক্রেটিস একজন মানুষ তাই একই সম্পর্ক তার সাথেও প্রয়োগ করা হয়েছিল যেটি নশ্বরও যা প্রথম নির্দিষ্ট যুক্তিতে সম্ভব প্রথম নির্দিষ্ট যুক্তি ব্যক্তি সক্রেটিস এবং তাই ব্যক্তিদের একটি গতি প্রবর্তন করা হবে অনুপাতের যুক্তিতে কোনও ব্যক্তি নেই সেখানে কেবল বাক্য রয়েছে বাক্যগুলি কেবল সত্য বা মিথ্যা হতে পারে যেখানে ব্যক্তিরা এমন জিনিস যা মূলত সম্পর্কে অংশ নিতে পারে সুতরাং পরবর্তী ক্লাসে যখন আপনি বুধবার দেখা করবেন আমরা যুক্তির দিকে তাকাব এবং আমরা এই সমস্ত প্রমাণ পদ্ধতিগুলিকে প্রথম ক্রমের যুক্তি এবং কিছু অতিরিক্ত নিয়মের প্রসঙ্গে দেখব সুতরাং আমরা এখানে থামব